আমরা আলোচনা করছি আজকের দিনে যখন গ্রাহক হায়াত হলিডে ইণ বা ম্যারিয়ট এর মত বড় হোটেল বা গ্লোবাল হোটেল চেইন দেখে গ্রাহক আশা করে কিছু নির্দিষ্ট মানের পরিষেবা এন্ডিয়ারমেন্টে এক্সেলেন্স অপারেশনাল দক্ষতা ভ্যালু ফর মানি অসাধারণতা এই হোটেল চেইন গুলোতে পাওয়া যাবে গ্রাহকের এই যত গুলি আশা আছে সেগুলি কোনটাই কোন মনোলিথিক এন্টিটি দ্বারা পূরণ হবে না যা কাজ করবে তাকে আমরা পরিষেবার ইকোসিস্টেম বলি এর অর্থ বিশ্বব্যাপী হোটেল চেইনগুলি আসলে বিভিন্ন প্রকারের পরিষেবা প্রোভাইডার পরিষেবা সেন্টার অথবা পরিষেবা এন্টিটির সমাহার এর কিছু হোটেল চেইন এর নিজস্ব হতে পারে কিছু নাও হতে পারে কিন্তু সবাই এই কনস্টিলেশন এর অংশ তারা বিজনেস প্রসেস আউটসোর্সিং বিশেষজ্ঞ সংস্থা যারা একটি নিখুঁত কম্বিনেশনে গ্রাহকের এই আশা গুলি পূরণ করবে আমরা গত সেশনে আলোচনা করেছি এই সকল কনেস্টিলেশন বা নেটওয়ার্ক তৈরি হওয়ার কারণ প্রথম দিকে ছিল কস্ট বা লেবার আর্বিট্রেজ এটা তখন প্রক্রিয়ার এক্সেলেন্স এর বিকাশের যুগে চলে গেছিল ও সেই পার্টনারদের ভ্যালু প্রদান করছিল যারা খেলাতে সুপিরিয়র এক্সপারটিস আনতে পারত কিন্তু শেষ সেশনে আমরা আলোচনা করেছি যে আমরা এখন এমন একটা ইনফ্লেকশন পয়েন্টে পৌঁছে গেছি যেখানে আজকে টেকনোলজিকে ব্যবহার করে বিশেষজ্ঞরা পরিষেবার এক্সেলেন্সের একটি নতুন স্তর ও সম্ভবত নতুন প্রকার পরিষেবা তৈরি করতে পারে যা আমরা আগে কখনো দেখিনি সুতরাং আজকের আলোচনাতে ফোকাস করবপরিষেবার ইকোসিস্টেম ও নেটওয়ার্কিং কিভাবে পরিষেবার ইনোভেশন কে এগিয়ে দেয় ইবে এয়ার এশিয়া ফ্লিপকার্ট গানা এইরকম চারটি পরিষেবা কে আমি নির্বাচন করেছি এদের সবাই প্রথমবার মডেল ব্যবহার করছে না তাদের প্রত্যেকে লিড ইনোভেটার নয় এদের মধ্যে ইবে তারা পুরো অনলাইন অকশনকে পেমেন্টের নতুন পদ্ধতিতে কমার্সের নতুন প্রকারের পদ্ধতিতে তৈরি করেছে যাকে প্রায়ই C থেকে C বলা হয় সুতরাং ইবে একটি প্ল্যাটফর্ম দেয় যা এক শ্রেণীর গ্রাহককে অন্য শ্রেণির গ্রাহকের সঙ্গে লেনদেন করা সম্ভব করেছে যা পুরনো বার্টার ইকোনমির এক ধরনের আধুনিক ভার্সন এনেছে কিছু প্রকার অজ্ঞাত হাইলি স্পেশালাইজড জিনিস আছে যার কমার্স আজ ইবে দ্বারা তৈরি ইউনিক পরিষেবা প্লাটফর্ম এর মাধ্যমে গ্লোবাল হয়েছে তেমনি এয়ার এশিয়া ফ্লাইং করার নতুন উপায় বানিয়েছে অবশ্যই একমাত্র কম কস্টের কারণে নয় অন্যান্য জিনিস যেমন তুলনামূলকভাবে অনেক অজানা জায়গাতে নেটওয়ার্ক ছড়িয়ে দিয়ে সারা দেশের জন্য ট্যুরিজমের সুবিধে এবং অন্যান্য জিনিস চালু করে ইন্ডিয়াতে ফ্লিপকার্ট কিছু অংশে অ্যামাজন এর মত মডেল ব্যবহার করেছে কিন্তু আপনি জানেন যেমন ক্যাশ অন ডেলিভারি মত পদ্ধতি ও তাদের ইনোভেশন করতে হয়েছে কারণ অনেক ভারতীয় গ্রাহক ই কমার্সে অংশগ্রহণ করে না তাদের অনেকের ক্রেডিট কার্ড নেই অনেকেই নেটে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে স্বচ্ছন্দ নয় ক্যাশ অন ডেলিভারি আজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে কিন্তু কিছু কোম্পানি যখন প্রথমে এগুলো বাজারে নিয়ে এসেছিল তাদের মধ্যে অন্যতম লিডার ফ্লিপকার্ট তখন একটা নতুন প্যারাডাইম তৈরি হয়েছিল যেখানে বহুসংখ্যক গ্রাহক তাতে ভাগ নিয়েছিল তাদের সবার বাজারে এই বিশাল পরিবর্তন আনাতে অবদান আছে যা আজ আমরা ইন্ডিয়াতে ই রেটেলিং এর ক্ষেত্রে দেখছি অথবা গানা যেটার মডেল আইটিউন এ অ্যাপল কোম্পানি যে মডেল ইন্ট্রোডিউস করেছিল তার মত এটি মিউজিক কেনা অথবা এনজয় করার নতুন উপায় না কিনলেও বলতে পারি নতুন উপায়ে সঙ্গীত উপভোগ করা আমরা যেটা বলতে চাইছি যেপরিষেবা নেটওয়ার্কিং ও আউটসোর্সিং অথবা পরিষেবা প্রদানকারীদের কনস্তেলেশনের একসাথে গ্রাহকের সামনে কাজ করার ফলে অপারেশনল কস্ট খুব তাড়াতাড়ি কমে গেছে এইগুলি আমাদের প্রত্যাশিত সুফল ছিল যার জন্য এইগুলি ঘটছিল কিন্তু এটা আজ ইতিমধ্যেই ঘটে গেছেআমাদের সামনে ঘটছে ফিক্সড কস্টকে ভ্যারিয়েবেল কস্টে বদলানোর ক্ষমতা আগের সেশনে যেটা আমরা আলোচনা করেছি কোর কম্পিটেন্সিতে ফোকাসের ক্ষমতা ও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকসেস তারমানে প্রত্যেক ক্ষেত্রে সেই কাজের সবথেকে ভালো কম্পিটেন্সি ও এক্সপারটিস এর অ্যাকসেস পাওয়া সুতরাং আমরা যা দেখছি সেটি সবথেকে কম কস্ট প্রদানকারীদের ইকোসিস্টেম নেটওয়ার্ক অথবা কন্সটেলেশন নয় এটি সবথেকে কম কস্ট এ সবথেকে ভালো বিশেষজ্ঞ দের ইকোসিস্টেম যা একটি আনবিটেবল কম্বিনেশন তৈরি করেছে এটি পরিষেবার বিস্তৃত ক্লাসিফিকেশন এর অনুসারে হয়েছে যেখানে আমরা দেখি বিজনেস টু বিজনেস ট্র্যাডিশনাল পরিষেবা নলেজ ইনটেনসিভ বিজনেস টু বিজনেস পরিষেবা যেমন ম্যানেজমেন্ট IT কনসালটেন্সি এই ধরনের ট্র্যাডিশনাল বিজনেস টু বিজনেস এর মধ্যে পড়ছে একাউন্টান্সি আইনি পরামর্শ ট্রেনিং ইত্যাদি গ্রাহক পরিষেবার উদাহরণ হিসেবে দোকান হোটেল ব্যাংকিং ব্যক্তিগত যত্নরূপের চর্চা কিছু পরিষেবা আছে যেগুলি ইন্টারনাল কিছু জনসাধারণের জন্য কিছু পরিষেবা লাভের জন্য নয় এই সকল বিভিন্ন প্রকারের পরিষেবা এই কোর্সের প্রথম থেকে আলোচনা করছি কিন্তু আবার আপনার সামনে এইসব তুলে ধরার উদ্দেশ্য এটা হাইলাইট করার জন্য যে এই সকল ডোমেইনে এখন পরিষেবা নেটওয়ার্ক ও ইকোসিস্টেম থাকতে পারে এমনকি খুব উচ্চস্তরের নলেজ ইনটেনসিভ পরিষেবা ব্যবসার ক্ষেত্রেও হয়তো ম্যানেজমেন্ট কনসালটেন্সি সংস্থার ভিতরে কিছু এক্সপারটিস রেখে দিতে পারে কিন্ত বাস্তবে তারা একটি সেপারেট নলেজ সেন্টার তৈরি করবে যা মূলত ওই সংস্থার IT অংশ প্রোভাইড করবে সুতরাং নেটওয়ার্কিং এর কনসেপ্ট সব থেকে কম খরচে সবথেকে ভালো এক্সপার্টিস এর ভিত্তিতে করা পরিষেবা ইকোসিস্টেম ডেভলপমেন্ট পরিষেবার সম্পূর্ণ নতুন প্রজন্ম উৎপন্ন করবে এইজন্য প্রযুক্তি পরিষেবার এই নতুন প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনেবলার হয়ে যাবে আপনি ইবে বা policybazaarcom এর মত পরিষেবা দেখতে পাবেন আপনি জানেন এটি বীমার একটি ইউনিক তুলনামূলক পরিষেবা অতীতে বীমা এজেন্ট পলিসি বিক্রির জন্য যে অতিরিক্ত চাপের ট্যাকটিকস ব্যবহার করত আজ একজন তার থেকে মুক্ত হয়ে ইন্সুরেন্স কিনতে পারে আজকের দিনে একটি বাটন ক্লিক করার মাধ্যমে তার কাছে পেশ হওয়া এক্সটেন্সিভ কম্পারেটিভ ভ্যালু রিসার্চ দ্বারা গ্রাহক নিজে সিদ্ধান্ত নিতে পারে আমাদের কাছে ইবে র মতো পরিষেবা আছে আমি তোমাদের বলেছি যা সম্পূর্ণ নতুন ধরনের কমার্স তৈরি করেছে যা কনজ্যুমার টু কনজ্যুমার অথবা কাস্টমার টু কাস্টমার কমার্স তারা নিজেরা বাস্তবে কোনো মনোলিথিক পরিষেবা নয় তারাও একটি পরিষেবার নেটওয়ার্ক যেখানে PayPal স্কাইপ আছে যারা তাদের ওভারঅল পরিষেবা প্যাকেজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু তারা বিভিন্ন পরিষেবা এক্সেলেন্সের কেন্দ্র তাদের হয়তো অধিগ্রহণ করা হয়েছে বা তারা হয়তো একই মালিকের পরিকাঠামোর অংশ কিন্তু আসল কথাটা হচ্ছে অপারেশনলি বাস্তবে বিভিন্ন এক্সপার্টিজ সেন্টারে এখানে একসাথে কাজ করছে আপনার সামনে একটি চার্ট আছে ইবে র ইন্ডাস্ট্রি সেক্টর হচ্ছে অনলাইন অকশন নতুন পরিষেবা নতুন ব্যবসা মডেল হল আলাদা আলাদা ইউজারদের একটি সম্প্রদায়ের মাধ্যমে কেনাবেচা করার একটা নতুন উপায় যাকে আমরা এখন C থেকে C বলি এয়ার এশিয়া এয়ার ট্রাভেল করার একটি নতুন উপায় যাদের কোন অদরকারি পরিষেবা নেই ইকোনমির উপর নজর রেখে ফ্লিপকার্ট একটি ই রিটেলার অথবা ই টেলার আজ ওদেরকে যেটা বলা হয় সব ধরনের জিনিসপত্র নতুন পদ্ধতিতে কেনা অথবা আইটিউন একটি মিউজিক রিটেলার মিউজিক কেনা ও ডাউনলোড করবার একটি নতুন পদ্ধতি অথবা গুগোল একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন আমি দুটো প্রশ্নবোধক চিহ্নের সাথে একটি নাম এখানে ঢুকিয়েছি নামটি ফুডপান্ডা এই কোম্পানির কর্মপদ্ধতি বোঝা আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আপনি হয়তো কোম্পানিটিকে চেনেন কারণ বর্তমানে তারা সব রকম ইলেকট্রনিক মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে আমি আপনাদের কাছে যেটা দেখতে চাইছি সেটা হল ইন্ডাস্ট্রি সেক্টর ম্যাপে আপনি ফুডপান্ডা কিভাবে এবং কোথায় রাখবেন তাদের ইন্ডাস্ট্রি সেক্টর কি হবে এর থেকেই হয়তো আপনি জানতে পারবেন পরিষেবা ইন্ডাস্ট্রিতে নতুন সেক্টররা উঠে আসছে টেকনোলজি ও পরিষেবার ইন্টারপ্লে থেকে ইবে র ক্ষেত্রে নতুন পরিষেবা নতুন বিজনেস মডেল বলতে আমরা যেমন বিবরণ দিয়েছিলাম যে এটি আলাদা আলাদা ইউজারদের একটি সম্প্রদায়ের মাধ্যমে কেনাবেচা করার একটা নতুন উপায়সেই রকম আপনি ফুডপাণ্ডা র ক্ষেত্রে নতুন পরিষেবা নতুন বিজনেস মডেল কে কিভাবে বিবরণ দেবেন চার্টে এই দুই জায়গাতে গ্যাপ আছে সেটা পূরণ করতে হবে এটাই আপনার অ্যাসাইনমেন্ট আপনার মনে থাকতে পারে আমরা আগে অ্যানসফ ম্যাট্রিক্স ব্যবহার করেছিলাম যেখানে ছিল বর্তমান প্রডাক্ট অথবা পরিষেবা এবং নতুন পরিষেবা ও বর্তমান গ্রাহক ও নতুন গ্রাহক সেই একই ক্লাসিফিকেশন এখানে লাগু হবে কিন্তু আমরা এখন বুঝতে পারছি অনেক সময় এই ইনোভেশন ইন্টার্নাল প্রক্রিয়া থেকে তৈরি হতে পারে এবং সাধারণত এরা নেটওয়ার্ক এর সাহায্য নেওয়ার জন্য অ্যামেনেবল আপনি অ্যামাজন এর মতো কোন কোম্পানি নিয়ে যদি পড়াশোনা করেন দেখবেন তারা গ্রাহকের বিশাল নেটওয়ার্কের সাথে পুরো বিশ্বজুড়ে সাপ্লায়ারস্ এর বিশাল নেটওয়ার্কের সমন্বয় কে আয়ত্ত করছে সুতরাং তাদের বিজনেস মডেল হচ্ছে মেনি থেকে মেনি যোগাযোগ করার ক্ষমতা এই বিজনেস মডেল ইনোভেশন অথবা নতুন পরিষেবা ক্লাসিফাই করার নতুন ডাইমেনশন জুড়ছে সুতরাং পরিষেবাকে আজ মলিকুলারাইসড করা হচ্ছে যা আমি আগের সেশনে আলোচনা করেছি তারা সব ইন্টারকানেক্টেড গ্রাহকের সামনে এটি একটি সুন্দর পরিচ্ছন্ন প্যাকেজ হতে পারে কিন্তু ইন্টার্নালি এটি একটি ঘড়ির এর মত যার অনেক মেকানিজম একসঙ্গে কাজ করছে ঠিক সেইরকম ভাবে একটি পরিষেবা আপনার কাছে এক্সটার্নালি একটাই এনটিটি হতে পারে কিন্তু ইন্টার্নালি তারা অনেকগুলি পরিষেবা যা একসঙ্গে নেটওয়ার্কড নতুন প্রোডাক্ট তৈরী হওয়ার সময় ইউজার হিসেবে গ্রাহক কো ক্রিয়েটর এর ভূমিকায় থাকে কিন্তু পরিসেবার ক্ষেত্রে গ্রাহক এই পদ্ধতির একটি অংশ আমরা আগে আলোচনা করেছি কিন্তু আমি পুনরায় আপনাদের সামনে আনছি যে ব্লুপ্রিন্টিং যেটা পরিষেবার ডেলিভারি প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করে সেখান থেকে শুরু করে রিয়েল টাইম মার্কেট রিসার্চ যেখানে গ্রাহকের কাছে পৌঁছে গিয়ে সামনাসামনি দেখা করে কথা বলার সুযোগ পাইয়ে দেয় সুতরাং আইডিয়া অথবা প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি ও গ্রাহকের সঙ্গে কোয়ালিটি অফ ডেলিভারি বুঝতে চেষ্টা করে আমরা অনেক নতুন আকর্ষণীয় পরিষেবা তৈরি করতে পারি যদি কোন ওয়েডিং এর কথা ধরি আমি আপনাকে ট্রেডিশনাল ইন্ডিয়ান ওয়েডিং নিয়ে স্টাডি করতে বলবো আগে অসংখ্য ছোট পরিষেবা প্রোভাইডার বিভিন্ন রকম পরিষেবা দিত যেমন ক্যাটারিং ফুলের বন্দোবস্ত সঙ্গীত বিভিন্ন রকম ধার্মিক পরিষেবার বিভিন্ন রকম এলিমেন্ট প্রোভাইড করত কিন্তু আজ এই বিষয়ে অনেক মুভিও আছে যেমন ব্যান্ড বাজা বারাত নামের একটি মুভি ছিল আপনি দেখবেন কিভাবে তারা আগের মত অপারেট করছে না একটি বড় ইন্ডিয়ান ওয়েডিং এ অনেক পরিষেবা প্রোভাইডারকে একসঙ্গে কাজ করতে দেখা যায় না যা ঘটে তা একটি পরিষেবার ইকোসিস্টেম আমি মনে করি পরিষেবার ইকোসিস্টেম নিয়ে আমরা যে আলোচনা করছি সেটা অবশ্যই ইবে অথবা অ্যাপল আইটিউন নিয়ে স্টাডি করলে বোঝা যাবে আজকালকার বড় আকারের ইন্ডিয়ান ওয়েডিং নিয়ে স্টাডি করলেও আমার মনে হয় এটা বোঝা যাবে তারা কিভাবে বিভিন্ন পরিষেবা প্রোভাইডারকে একত্র করে যারা সমন্বয় করে এমন একটি পরিষেবা প্যাকেজ ডেলিভার করে যেটি ইন্ট্যাঞ্জিবল অথচ উপভোগ্য ভালো হয় যদি আপনি আপনার মতামত ভাগ করে নেন আমার এই স্টেটমেন্ট এর উপর আমরা একটি ট্রেডিশনাল ইন্ডিয়ান ওয়েডিং স্টাডি করে পরিষেবা ইকোসিস্টেমের উঠে আসা কে বুঝতে পারব যা আজকের দিনে পরিষেবার এক্সেলেন্সে নিউ ডাইমেনশন এনে দেবে